আগের বক্তৃতায় আমরা দেখেছি যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের তীব্রতা হল c গুন গড় শক্তি ঘনত্ব u যার সমান হল 1 বাই 2 এপসাইলন 0 E 0 স্কয়ার বিস্তারের স্কয়ার ও তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতিবেগ হল u প্রতি একক ক্ষেত্রফল প্রতি একক সময় আর ফল স্বরুপ তারা একটি চাপ সৃষ্টি করতে পারে তারা শক্তি বহন করতে পারে ও আমাদের উত্তাপ ও দিতে পারে এই পাঠক্রমে আমি দুটি উদাহরনের সমাধান করে তোমাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করব যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের কি ধরণের বৈশিষ্ট্য হয় সাধারন আলো থেকে কেমন তড়িৎচুম্বকীয় বিকিরণ বেরোয় বা তারা কেমন চাপ সৃষ্টি করে তাই এই বক্তৃতা টি মূলত সংখ্যা নিয়ে প্রথম উদাহরণ হিসেবে আমি নেব একটি ষাট ওয়াটের বাল্ব অর্থাৎ যেই আলো বাইরে আসছে তার ক্ষমতা ষাট ওয়াট আর হিসেব করব বাল্ব থেকে এক মিটার দূরে তড়িৎ ক্ষেত্রের বিস্তার ও চৌম্বক ক্ষেত্রের বিস্তার বাল্ব টি কে বিন্দু উৎস ধরে নিয়ে আমি এও ধরে নিচ্ছি যে বাল্ব টি আইসোট্রপিকভাবে বিকিরণ করে অর্থাৎ এটি কোন বিশেষ দিকে বিকিরণ করেনা তাই আমাদের কাছে আছে একটি বাল্ব যা দিক নির্বিশেষে সব দিকেই বিকিরণ করে আমরা এর থেকে এক মিটার দূরে সংযুক্ত তড়িৎ ক্ষেত্রের মান জানতে চাই এই সমস্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গ প্রসারিত হয় রেডিয়াল দিকে এবার আমরা ডান দিকে একটি বিশেষ দিকে দেখব যেখানে তড়িৎ ক্ষেত্র তার থেকে উলম্ব দিকে হবে চৌম্বক ক্ষেত্র ও তাই যেই ক্ষমতা প্রতি একক ক্ষেত্রফল বাহিত হচ্ছে তা হল ষাট জ্যুল প্রতি সেকেন্ড বাই ফোর পাই r স্কয়ার এখানে আমরা r সমান এক মিটার নিয়েছি তাই এটি পনের বাই পাই ওয়াট প্রতি মিটার স্কয়ার ক্ষমতা বহন করছে আর ক্ষমতা প্রতি একক ক্ষেত্রফল প্রতি একক সময় কত হবে এটি আসলে পয়েন্টিং ভেক্টরের সমান তাই এই c u অর্থাৎ c গুন 1 বাই 2 এপসাইলন 0 E 0 স্কয়ার সমান হবে পনের বাই পাই আমরা জানতে চাই E 0 E 0 সমান তাহলে স্কয়ার রুট তিরিশ বাই পাই এপসাইলন 0 c হিসেবের সুবিধার জন্য ওপরে ও নিচে আমি গুন করলাম 4 দিয়ে পেলাম স্কয়ার রুট একশ কুড়ি বাই 4 পাই এপসাইলন 0 c সমান স্কয়ার রুট 120 গুন 9 গুন 10 টু দি পাওয়ার 9 বাই 3 গুন 10 টু দি পাওয়ার 8 এখান থেকে থাকল 10 আর এখানে পেলাম 3 তাই স্কয়ার রুট 3600 অর্থাৎ 60 ভোল্ট প্রতি মিটার

কল্পনা করো তোমরা ষাট ওয়াটের একটি বাল্ব থেকে এক মিটার দূরে দাঁড়িয়ে আছো তার থেকে যেই বিকিরণ আসছে তার সঙ্গে সংযুক্ত তড়িৎ ক্ষেত্র হল ষাট ভোল্ট প্রতি মিটার অর্থাৎ মিটার প্রতি ভোল্ট পার্থক্য হল ষাট ভোল্ট এই পরিমান তড়িৎ ক্ষেত্র রয়েছে যত দূরে যাবে ক্ষমতা তত বেশি ছড়িয়ে পড়বে আর তড়িৎ ক্ষেত্রের মান কমতে থাকবে সংশ্লিষ্ট চৌম্বক ক্ষেত্রের মান কত হবে বলতে পার চৌম্বক ক্ষেত্রের মান E 0 বাই c ছাড়া কিছু নয় তাহলে ষাট বাই 3 গুন 10 টু দি পাওয়ার 8 টেসলা হবে চৌম্বক ক্ষেত্রের মান মানে কুড়ি গুন 10টু দি পাওয়ার ঋণাত্মক 8 বা দুই গুন10 টু দি পাওয়ার ঋণাত্মক 7 টেসলা অর্থাৎ সংশ্লিষ্ট চৌম্বক ক্ষেত্রের মান খুবই ছোট দ্বিতীয় উদাহরণ হিসেবে আমি একটি লেসার পয়েন্টার নিয়ে কথা বলব যা দেয় লেসার আলো ধরা যাক এটি ঠিক তেমন একটি লেসার পয়েন্টার যেমন আমরা ল্যাবে বা প্রেক্ষাগৃহ গুলি তে দেখি ধরো এর ক্ষমতা হল কুড়ি মিলি ওয়াট মানে কুড়ি মিলি ওয়াট ক্ষমতা এর থেকে বের হয় লেসার যেহেতু স্তম্ভ হিসেবে যায় তার ব্যাসার্ধ এক মিলিমিটার ধরলাম এবার আমরা জানতে চাই এই লেসার টি কত চাপ দিচ্ছে এই পৃষ্ঠের ওপরে যেখানে সেটি সম্পুর্ণ শোষিত হয়ে যায় আমরা দেখছি একটি পৃষ্ঠতল যার ওপরে লেসার এশে পরছে ও সম্পুর্ণ শোষিত হচ্ছে এই চাপ টি সৃষ্টি হচ্ছে কারণ স্থানান্তরিত গতিবেগ প্রতি একক ক্ষেত্রফল প্রতি একক সময় হল চাপের সমান আমাদের কাছে আছে ক্ষেত্রফল সমান পাই r স্কয়ার মানে 10 টু দি পাওয়ার ঋণাত্মক 6 পাই মিটার স্কয়ার ও ক্ষমতা সমান 20 মিলি ওয়াট বা 2 গুন 10 টু দি পাওয়ার ঋণাত্মক 2 ওয়াট আর তাই S বা পয়েন্টিং ভেক্টর হবে 2 গুন 10 টু দি পাওয়ার ঋণাত্মক 2 বাই 10 টু দি পাওয়ার ঋণাত্মক 6 পাই অর্থাৎ 2 গুন 10 টু দি পাওয়ার 4 বাই পাই জ্যুল প্রতি সেকেন্ড মিটার স্কয়ার এই হল S আবার S সমান u গুন c যেখানে u হল শক্তি ঘনত্ব আর তাই u সমান S বাই c যার সমান হল 2 গুন 10 টু দি পাওয়ার 4 বাই পাই গুন 3 গুন 10 টু দি পাওয়ার 8 সমান 2 বাই 3 পাই গুন 10 টু দি পাওয়ার ঋণাত্মক 6 জ্যুল প্রতি মিটার কিউব কত গতিবেগ তাহলে বাহিত হল

গতিবেগ বাহিত হওয়া মানে একটি পৃষ্ঠ দিয়ে যাওয়া গতিবেগ প্রতি একক ক্ষেত্রফল প্রতি একক সময় যার সমান u মানে 2 বাই 3 পাই গুন 10 টু দি পাওয়ার ঋণাত্মক 6 গতিবেগ এর একক আমি লিখতে পারি কেজি মিটার প্রতি একক ক্ষেত্রফল প্রতি একক সময় তাই এই হল স্থানান্তরিত গতিবেগ ও এরই সমান হল চাপ অর্থাৎ 2 পয়েন্ট 2 গুন 10 টু দি পাওয়ার ঋণাত্মক 7 নিউটন প্রতি মিটার স্কয়ার এই হল উত্তর

আমি তাহলে তোমাদের দেখালাম এই উদাহরণ গুলির সাহায্যে যে কি করে বিকিরণের সাথে সংযুক্ত ক্ষেত্র গুলির মান পাওয়া যায় যা আমরা আমাদের দৈনন্দিন জীবনে দেখি তার সাথে বিকিরণের চাপ ও হিসেব করে দেখালাম তোমরা দেখলে ক্ষেত্র বেশ বড়ই হয় প্রায় 10 ভোল্ট প্রতি মিটার কিন্তু আলোর দ্বারা প্রযুক্ত চাপ খুবই কম হয় মোটামুটি 10 টু দি পাওয়ার ঋণাত্মক 6 বা ঋণাত্মক 7 নিউটন প্রতি মিটার স্কয়ার এর মতন